আমরা তড়িৎ ক্ষেত্র ও তার সঙ্গে সম্বন্ধিত রাশি দের নিয়ে আলোচনা করছি পরাবিদ্যুত মাধ্যমে যেই সমস্যাটির সমাধান আমরা করেছিলাম সেটি ছিল একটি অসীম পরাবিদ্যুত মাধ্যমে যদি একটি আধান Q থাকে Q এর অবস্থান যদি মুল বিন্দু তে ধরা হয় আমরা দেখেছি যে r এ V হয় 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন Q বাই K বাই r মনে করো রো বাউন্ড সমান হয় ঋণাত্মক কাই e বাই 4 পাই Q বাই K গুন ডাইভারজেন্স r বাই r স্কয়ার যার সমান হল ঋণাত্মক কাই e অর্থাৎ K বিয়োগ 1 বাই K গুন Q ডেল্টা r আমরা আগে যা পেয়েছিলাম গাণিতিক ভাবে অনুরূপ দেখতে পেলাম এই আধান টির জন্য যা একটি পরাবিদ্যুত গোলকে রয়েছে অশীম পরাবিদ্যুত নয় পরাবিদ্যুত গোলক যার ব্যসার্ধ R আগের উদাহরনে কি হয়েছিল যদি আবার দেখি আমরা যা কল্পনা করব তা হল এটি আধান Q তার সাথে আছে আবদ্ধ আধান Q b যার মান হল K বিয়োগ 1 বাই K গুন Q এবার মনে করো এই তড়িৎ ক্ষেত্র কি করবে এই আধান গুলি একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে যার দ্বারা তৈরি হবে মেরুকরণ P এবং এই মেরুকরন এর মান কত এই মেরুকরন P সমান কাই e এপসাইলন 0 E যা কাই e এপসাইলন 0 Q বাই 4 পাই এপসাইলন 0 Q বাই K গুন r বাই r স্কয়ার ছাড়া আর কিছুই না

তাহলে এই হল P এবার এই P যা করবে তা হল এই গোলক টি যদি R ব্যাসার্ধের হয় এর পৃষ্ঠ তল আধান বা সিগমা হবে P ডট n এবার এই চিত্র টি দেখো ও এই স্থিতি টি কল্পনা করো কল্পনা করো যে এই ক্ষেত্রে একটি সীমিত আকারের পরাবিদ্যুত গোলক যার ভেতরে আছে আধান Q আছে Q বাউন্ড ও আছে এই ধনাত্মক আধান P যেহেতু সব দিক দিয়েই বাইরের দিকে আসছে সেটি হবে P ডট n ও এই ক্ষেত্রে যদি P এর মান এখানে দিয়ে দেওয়া হয় আমরা পেয়ে যাই Q বাই K K বিয়োগ 1যা আসলে কাই e R স্কয়ার ও তার সমান হল সিগমা তাই মোট পৃষ্ঠতল আধান হবে K বিয়োগ 1 Q বাই K যা ঠিক আবদ্ধ আধানের বিপরীত যার মান হল ঋণাত্মক K বিয়োগ 1 Q বাই K ও সেটি রয়েছে কেন্দ্রে তাই এই আবদ্ধ আধান গুলির প্রভাব বাইরে কিছুই থাকেনা ও বাইরে E সুধুই Q এর জন্যই হয় এই ব্যাপারটি আর ভাল ভাবে দেখার জন্য আবার যদি এই গোলক টি নিই ও আধান Q কে মধ্যে রাখি বৈদ্যুতিক সরণ D এর ডাইভারজেন্স সমান রো ফ্রী প্রযোজ্য হবে এবার এখানে গাউসের উপপাদ্য ব্যবহার করব এই গোলক টি আমার কাছে আছে যার কেন্দ্রে আছে আধান Q ও বৈদ্যুতিক সরণD এর ডাইভারজেন্স সমান রো ফ্রী যেহেতু পুরো ব্যাপারটি গোলীয় ভাবে প্রতিসম এখানে কার্ল থাকতে পারেনা তাহলে এবার আমরা বাইরে গাউসের উপপাদ্য ব্যবহার করব ও পাবো D গুন 4 পাই r স্কয়ার যদি এই বাইরের গোলক টির ব্যাসার্ধ r হয় এর সমান হল রো ফ্রী গুন d v সমান Q ফ্রী তাহলে এই হল আমাদের Q ও D হল Q বাই 4 পাই r স্কয়ার E হল D বাই K এপসাইলন 0 যার সমান হল Q বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার ও তার দিক বা অভিমুখ হবে এই গোলীয় ভাবে রেডিয়াল দিকে

তাই এটি সেই একই উত্তর যা আমরা আগেই পূর্বানুমান করেছিলাম এই বলে যে মোট আবদ্ধ আধান হল 0 যখন আমরা একটি পৃষ্ঠতল ও বিন্দু আধান কে একসঙ্গে অন্তর্ভুক্ত করি ভেতরে D কি হবে ভেতরে D এখনও একই থাকবে অর্থাৎ Q বাই 4 পাই r স্কয়ার কারণ ভেতরে যদি এই গাউসিয়ান পৃষ্ঠ টি নিই এই D টাই আমরা পাবো কিন্তু এবার E আলাদা হবে E ভেক্টর কে লিখি সেটি হবে Q বাই 4 পাই এপসাইলন 0 K r স্কয়ার r এর দিকে তাহলে ভেতরে E হবে Q বাই 4 পাই এপসাইলন 0 K r স্কয়ারও বাইরে E হবে Q বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার রেডিয়াল দিকে লক্ষ্য করো তড়িৎ ক্ষেত্রে একটি পরবর্তন আসছে যখন আমরা পৃষ্ঠতল অতিক্রম করছি যার কারণ হল পৃষ্ঠতল আধানের উপস্থিতি যখনই কোন পৃষ্ঠতল আধান থাকে পৃষ্ঠতল আধান সিগমা সেখানে থাকার ফলে গাউস উপপাদ্যের অনুযায়ী আমরা পাই সিগমা বাই 2 এপসাইলন 0 বাইরে ও ঋণাত্মক সিগমা বাই 2 এপসাইলন 0 ভেতরে আর সেই জন্য ভেতরে তড়িৎ ক্ষেত্রের মান একটু কমে যায় বাইরে সেটি সামান্য পরিমান বেশি থাকে ভেতরের তুলনায় ও এটি আসলে মেরুকরনের প্রভাব বিভব v r এর বেলায় কি হতে পারে মনে রেখো আমরা বলেছি যে বিভব সর্বত্র সমান হওয়া দরকার কারণ আমরা সম্পন্ন কাজের সংজ্ঞা দিয়ে এটি বুঝি এটি আমি অনুশীলন হিসেবে ছেড়ে দিলাম তোমরা এসাইনমেন্টে এটি করে জমা দেবে বলাই বাহুল্য যে যেহেতু ভেতরে ও বাইরে তড়িৎ ক্ষেত্রের মান সামান্য আলাদা বিভব এর নতি ও পৃষ্ঠ তলের দুই দিকে আলাদা হবে পরাবিদ্যুতের চার পাশে তড়িৎ ক্ষেত্রের উদাহরন হিসেবে আগামি উদাহরন টি নিচ্ছি এখানে একটি পরাবিদ্যুত গোলক যার পরাবিদ্যুত ধ্রুবক হল K বা তড়িৎ গ্রাহিতা কাই e কে একটি সর্বত্র সম মানে তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে এবার আমি প্রশ্ন করছি যে এবার কি হবে আগে আমরা এই ধরে নিয়ে গণনা করব যে এটি যদি ধাতব গোলক হত তা হলে কি হত তাই ধরলাম এই গোলক টি ধাতব একটি ধাতব গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 হয় কারণ সেটি পরিবাহী তাহলে E ভেতরে হবে 0 ও পৃষ্ঠের ওপর E সব সময়েই উলম্ব হবে আর অনেক দূরে এর প্রভাব কিন্তু ক্রমশঃ ক্ষয় হয়ে যাবে তাই আমি যা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করব সেখানে সেই তড়িৎ ক্ষেত্রই পাবো এই হল আমাদের প্রত্যাশিত পরিণাম একটি ধাতব গোলকের জন্য ও তার জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র এই ভাবে চিত্রায়িত করা যায় কিন্তু পরাবিদ্যুতের বেলায় কি হবে পরাবিদ্যুত নিজের ভেতরে তড়িৎ ক্ষেত্র কে সামান্য প্রবেশ করতে দেয় কারণ তাদের মধ্যে কোন মুক্ত আধান থাকেনা থাকে সুধুই আবদ্ধ আধান অতএব মোটামুটি চিত্র টি একই রকমের দেখতে হলেও মান কিন্তু আলাদা হয় তা ছাড়াও সীমানা শর্ত দেখার সময় আমরা দেখেছি যে এখানে E সমান্তরাল অবিচ্ছিন্ন হয় যদিও পরিবাহী তে E সমান্তরাল থাকেই না এবার দেখা যাক এই সমস্যা টির সমাধান কি ভাবে করা যায় অনেক ভাবেই এটি করা যায় কিন্তু আমরা সহজতম পথ টিই বেছে নেব আমরা ধরে নেব তড়িৎ ক্ষেত্র E 0 আর এই E 0 সৃষ্টি করবে মেরুকরন P একে P 1 বলি কারণ আমি ধাপে ধাপে হিসাব করতে চাই এই P 1 কি করবে P 1 সৃষ্টি করবে পৃষ্ঠতল আধান এই পাশে এবং অন্য পাশেও যদিও ওইদিকে সেটি ঋণাত্মক কি ধরনের বণ্টন প্রত্যাশিত কারণ এই P হল ধ্রুবক ধরা যাক P 1 সমান কাই e এপসাইলন 0 E 1 এটি ধ্রুবক P z অভিমুখে আমরা আশা করছি এইদিকে পৃষ্ঠতল আধান হবে সিগমা কোসাইন থিটা মনে করো সিগমা কোসাইন থিটা এই গোলকের ভেতরে একটি সম মানের ক্ষেত্র দেয় ও বাইরে এটি একটি দ্বিমেরুর ক্ষেত্র সৃষ্টি করে এই মুহুর্তে আমি বাইরের ক্ষেত্র নিয়ে অতটা চিন্তিত নই যতটা ভেতর নিয়ে মনে রেখো ভেতরে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র হল E 0 তাহলে দেখো এই সবুজ দিয়ে আঁকা ক্ষেত্র টি আমাদের দেয় সিগমা কোসাইন থিটাও ভেতরে ক্ষেত্রের মান একটু কমে যায় যা ধাতু বা পরিবাহী তে 0 হয় কিন্তু এখানে সেটি কমে যায় এই E কত সে আবার সৃষ্টি করবে নতুন E2 যা সৃষ্টি করবে P 2 যার মান হবে কাই e এপসাইলন 0 গুন কোনো E 2 যেটি তৈরি করবে ধনাত্মক আধান বাঁ দিকে ও ঋণাত্মক আধান ডান দিকে এই সমস্ত ব্যাপার টি চলতেই থাকবে আমরা এই সমস্যার সমাধান এই ভাবে ইটারেটিভ পদ্ধতি দিয়ে করতেই পারি অথবা প্রথমেই ধরে নিতে পারি যে এই প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের একটি প্রভাব আছে যা হল এই প্রযুক্ত ক্ষেত্র টি একটি মোট মেরুকরন P সৃষ্টি করে যার অভিমুখ হল একই দিকে এই গোলকের ভেতরে P এর দিকে তাহলে সে একটি মেরুকরন P সমান P 0 কোসাইন থিটা সৃষ্টি করে এই দিক টি কে x দিক ধরা যাক P তাহলে x দিকে ধরে নিই যাতে আমাদের বুঝতে সুবিধে হয় বা গাণিতিক দিক টি সরল থাকে অবশ্য বিশেষ তফাত হবেনা যদি এই দিক টি z দিক ধরে নিই বরং গণনা টি সরলতর হবে এবার দেখো যে এটি সৃষ্টি করবে সিগমা থিটা সমান P ডট n অর্থাৎ P কোসাইন থিটা এবার আমাদের কাছে এই ধনাত্মক আধান টি রয়েছে এই পাশে যার মান হল P কস থিটা ও সম পরিমান ঋণাত্মক আধান আছে অন্য দিকে যার দরুন ভেতরে সৃষ্টি হবে একটি মোট তড়িৎ ক্ষেত্র তাই এখন যা হয়েছে তা হল আমি যখন এই গোলক টি E 0 তড়িৎ ক্ষেত্রে রাখি এর ভেতরে E 0 থাকে তার সাথে থাকে উল্টো দিকে P বাই 3 এপসাইলন 0 এটা আমরা আগেই গণনা করেছিলাম তাহলে ভেতরে মোট ক্ষেত্র E নেট সমান হবে E0 বিয়োগ P বাই 3 এপসাইলন 0 এবার মনে করো P কি P হল সেই স্থানে কাই e এপসাইলন 0 E অর্থাৎ E নেট তার চূড়ান্ত মান যাই হোক না কেন তার সাথে গুন হবে কাই e এপসাইলন 0 সেটিই হল P আর তাই আমি পেয়ে যাই E নেট যা সব দিকেই সমান আমি কোন ভেক্টর চিহ্ন দিচ্ছি না E নেট সমান হল E 0 বিয়োগ কাই e বাই 3 গুন E নেট যার সমান হল 3 বাই K যোগ 2 গুন E 0 অর্থাৎ ভেতরে ক্ষেত্র এখন একই দিকে কিন্তু তার মান একটু কমে গেছে এখানে তোমরা সহজেই দেখতে পাচ্ছ যে যদি K সমান 1 হয় অর্থাৎ কোন পরাবিদ্যুত গোলক না থাকে E নেট ও E 0 সমান হবে আর হিসেব মত তাই হওয়া উচিত

তাহলে আমরা যা পেলাম তা হলে এই গোলক টি যখন E 0 তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তার ভেতরে 3 বাই K যোগ 2 গুন E 0 পরিমান ক্ষেত্র তৈরি হয় ভেতরে মেরুকরন কত হয় মেরুকরন সমান নির্দিষ্ট বিন্দু তে কাই e এপসাইলন 0 E আর সেই জন্য সেটি হয় 3 বাই K যোগ 2 গুন এপসাইলন 0 E 0 z সেটিই মেরুকরন বা P

বাইরে ক্ষেত্রের মান তাহলে হবে E 0 যোগ এই গোলকের দ্বিমেরু ভ্রামকের জন্য সৃষ্ট ক্ষেত্র দ্বিমেরু ভ্রামক টি কত দ্বিমেরু ভ্রামক সমান 4 পাই বাই 3 R কিউব গুন মেরুকরন অর্থাৎ z অভিমুখে 3 কাই e বাই K যোগ 2 এপসাইলন 0 E 0 এই ক্ষেত্রের মান যদি যোগ করো চুড়ান্ত ছবি যেটি তৈরি হয় তা হল এই ক্ষেত্র কিন্তু বাইরের তুলনায় ভেতরে দুর্বল বাইরের ক্ষেত্র টি এই রকম কারণ এখানে দ্বিমেরুর ক্ষেত্র টি প্রযুক্ত ক্ষেত্রের সাথে যোগ হয়ে যাচ্ছে তাহলে এই ছিল এক উপায় এই সমস্যার সমাধান করার তোমাদের জন্য আমি রেখে দিলাম এর সীমানা শর্ত গুলি যা হল D উলম্ব হল অবিচ্ছিন্ন ও E সমান্তরাল হল বিচ্ছিন্ন - এগুলি যাচাই করে দেখা যে এগুলি সন্তুষ্ট হচ্ছে কি না পরের উদাহরনে আমি নেব একটি পরাবিদ্যুত ফলক ও তার সামনে একটি আধান q রাখছি d দুরত্বে এবার পরাবিদ্যুতের ভেতরে ক্ষেত্র কি হবে মনে করো আমাদের যদি একটি ধাতব ফলক থাকত তার ভেতরে কোন ক্ষেত্রই থাকত না কিন্তু পরাবিদ্যুতের মধ্যে তড়িৎ ক্ষেত্র ভেতরে প্রবেশ করে আমরা সেই ক্ষেত্র টিই জানতে চাই সমাধানের একটি উপায় হল একটি আধান q নিয়ে সেটি ভেতরে রাখা ধরা যাক q1 যেটি সমান দুরত্ব d তেই রাখা তার পর তড়িৎ ক্ষেত্রের হিসেব করা ও বিভিন্ন সীমানা শর্ত গুলি সন্তুষ্ট করা কিন্তু আমরা এই ভাবে করব না সামান্য অন্য উপায়ে সমাধান করব আমরা যা বলব তা হল প্রতিসাম্যের ফলে এই আধান টি একটি সিগমা সৃষ্টি করে যা সুধুই r এর ওপর নির্ভর করে এই বিন্দু ও ফলক টি কে জুড়ছে যেই রেখা টি তার থেকে এবার এই সিগমা r কি করবে সিগমা r আমাদের দেবে তড়িৎ ক্ষেত্র এই দিকে যার মান সিগমা বাই 2 এপসাইলন 0 ও এই দিকেও সিগমা বাই 2এপসাইলন 0 সীমানা শর্ত এই হবে যে ভেতরের D উলম্ব ও এখানের D উলম্ব পৃষ্ঠের সঙ্গে উলম্ব সমান হবে এটিই আমরা সিগমা গণনা করার জন্য ব্যবহার করব তাহলে এই পৃষ্ঠে এই হল d এই হল r দুরত্বে রাখা q এই হল সিগমা r E উলম্ব ধরা যাক এই ডান দিক টি ভেতর ও বাঁ দিক টি বাইরের দিক তাহলে এই q টি সৃষ্টি করবে E বাইরে এই দিকে এই উলম্ব কম্পোনেন্ট টি হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 q বাই r স্কয়ার যোগ d স্কয়ার এটি হল ক্ষেত্র তার z দিকে উলম্ব কম্পোনেন্ট টির জন্য d বাই r স্কয়ার যোগ d স্কয়ার এর স্কয়ার রুট দিয়ে গুন করতে হবে অর্থাৎ 1 বাই 4 পাই এপসাইলন 0 q বাই r স্কয়ার যোগ d স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 ভেতরে ও বাইরে একই E হবে

এই সিগমা r যেমন আমি আগেও বলেছিলাম আমাদের দেয় তড়িৎ ক্ষেত্র সিগমা বাই 2 এপসাইলন 0 ডান দিকে ও সিগমা বাই 2 এপসাইলন 0 বাঁ দিকে এবার যদি আমি এই শর্ত ব্যবহার করি যে D উলম্ব দুই দিকেই সমান D উলম্ব ভেতরে হল K গুন E D উলম্ব ভেতরে সমান K গুন E ভেতরে ও D উলম্ব বাইরে সমান হল বাইরের E কারণ বাইরে K সমান 1 তাহলে এটি হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 q বাই r স্কয়ার যোগ d স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 তবে ঋণাত্মক দিকে একই দিকে সিগমা বাই 2 এপসাইলন 0 সিগমা গুন K আর ডান দিকে ঋণাত্মক 1 বাই 4 পাই এপসাইলন 0 q বাই r স্কয়ার যোগ d স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 যোগ সিগমা বাই 2 এপসাইলন 0 বীজগণিতের সাহায্যে এবার হিসেব টি করে ফেলা যাক সিগমা কে এই দিকে নিয়ে এলে পাবো সিগমা বাই 2 এপসাইলন 0 K যোগ 1 সমান ঋণাত্মক K বিয়োগ 1 1 বাই 4 পাই এপসাইলন 0 q d বাই r স্কয়ার যোগ d স্কয়ার অতএব এখন এই এপসাইলন 0 কেটে যাচ্ছে এর সাথে আর আমরা পাচ্ছি 2 সিগমা r সমান ঋণাত্মক K বিয়োগ 1 বাই K যোগ 1 1 বাই 2 পাই q d বাই r স্কয়ার যোগ d স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এখানে এই 3 বাই 2 এর মান হল কাই e বাই 2 যোগ কাই e মনে আছে K হল 1 যোগ কাই e 1 বাই 2 পাই q d বাই r স্কয়ার যোগ d স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 যদি মনে করতে পারো এটিই হল একদম প্রতিবিম্ব আধান ধাতব পৃষ্ঠে বন্টিত হলে যেমন হয় ঠিক তেমন শুধু এখানে আধান টি কমে গেছে একটি গুণনীয়ক কাই e বাই 2 যোগ কাই e দিয়ে তাই কেউ চাইলে এর সমাধান প্রতিবিম্ব পদ্ধতি দিয়ে করতেই পারে পরাবিদ্যুতের পেছনে প্রতিবিম্ব আধান কত হবে সেই গণনা তোমরা করে এসাইনমেন্ট হিসেবে জমা দেবে